সুতরাং এখন আমরা বক্তৃতার এই অংশে যা করব তা হল আমার সাথে দুজন প্রবীণ প্রকল্প কর্মী রয়েছেন অভিরামী ও জুহাইব যারা আমাদের একটি অতি প্রিয় প্রকল্পে কিছু সময়ের জন্য আমার সাথে কাজ করছেন এবং এটি একটি এনার্জি মনিটরিং সাথে সম্পর্কিত সুতরাং আমি ফিরে যাই এবং আপনার জন্য একটি ব্লক চিত্র অঙ্কন করি জুল জটার জেওইউএলই জুল জটার হল আমাদের কেস স্টাডি এবং এই কেস স্টাডিটিতে আমরা কিভাবে পরীক্ষাগারটিতে এই এনার্জি মনিটরিং হার্ডওয়্যার জন্য সম্পূর্ণ কোড বেস সফ্টওয়্যার বিকশিত করেছি আপনাকে তার একটি সম্পূর্ণ চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা এটি যেন ল্যাবে তৈরি করেছি এবং আমি আপনাকে উল্লেখ করেছিলাম মিস অভিরামী এবং মিস্টার জুহাইব আহমেদ এই প্রকল্পের সাথে জড়িত ছিলেন এবং এই প্রকল্প সম্পর্কে খুব আগ্রহী ছিলেন সুতরাং এই হার্ডওয়্যারটি আসলে কি দিয়ে তৈরি এটার মধ্যে হার্ডওয়্যারটি রয়েছে আমি আপনাকে হার্ডওয়্যারটির কেবল এই টুকরোটির কথা বলছি এবং এটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে আছে আপনি এখানে যা দেখছেন তা একটি সাধারণ 220 ভোল্ট প্লাগ এক্সটেনশন বক্স ধরে নেওয়া যাক যে এই এক্সটেনশন বক্সের সাথে অনেকগুলি লোড সংযুক্ত রয়েছে এবং আপনি এই প্লাগ পয়েন্টের ভিআরএমএস আইআরএমএস পাওয়ার আউটপুট পাওয়ার ফ্যাক্টর এই সমস্ত সম্পর্কিত পরামিতিগুলি আপনি বিভিন্ন লোডে পরিমাপ করতে আগ্রহী সুতরাং লোডগুলির ব্যাপারে আপনি লোডের পাওয়ার ব্যয় এর সম্পূর্ণ বৈশিষ্ট্য পেতে চান মূলত আপনি কিছু টাইম সিরিজ ডেটা পাবেন সময়ের সাথে কীভাবে ভোল্টেজ পরিবর্তিত হয় সময়ের সাথে কীভাবে কারেন্ট পরিবর্তিত হয় সময়ের সাথে কীভাবে পাওয়ার ফ্যাক্টরটি ওঠানামা করে ভিআরএমএস এবং আইআরএমএস কেমন হয় এবং এগুলি সমস্ত কিছু সুতরাং আসুন আমরা সেই জিনিস গুলো ধীরে ধীরে ধাপে ধাপে দেখি তবে তার আগে আমাকে ল্যাবটিতে তৈরি হওয়া এই প্রোডাক্ট টির বিভিন্ন উপাদানগুলির ব্যাপারে বলতে দিন সুতরাং আমি আপনাকে এখানে যেটি দেখাতে পারি তা হল এটি একটি 220 ভোল্ট স্টেপ ডাউন ট্রান্সফরমার এটিতে দুটি ট্যাপিং রয়েছে একটি টেপিং যা পিটি ইনপুট হিসাবে পরিচিত সুতরাং যদি আপনি এই বৈদ্যুতিক পরামিতিগুলি পরিমাপের জন্য প্রয়োজনীয় সেন্সরগুলি ব্যবহার করেন তবে একটি ট্রান্সফরমারে পিটি কি জিনিস তা আপনার জানা প্রয়োজন পিটি হল পটেনশিয়াল ট্রান্সফর্মার সিটি হল কারেন্ট ট্রান্সফরমার সুতরাং এই ট্রান্সফর্মারটি আপনি দেখুন এখানে দুটি টেপিংস রয়েছে একটি শক্তি মনিটরিংয়ের জন্য সেন্সরের মতো কাজ করে এবং এটি এখানের ইলেকট্রনিক্সকে শক্তি দেওয়ার জন্য একটি ট্রান্সফর্মার হিসাবেও কাজ করে আমি আপনাকে পিসিবিটির ব্যাপারে একটু বিশদে দেখাব এখানে আপনি যা দেখছেন তা হল সিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার যা আপনাকে সমস্ত কারেন্ট সম্পর্কিত টাইম সিরিজ পরিমাপ দেবে এটি লাগবে প্রয়োজনীয় ভোল্টেজ টাইম সিরিজ পরিমাপের জন্য এবং সম্পূর্ণ ইলেকট্রনিক্স সিস্টেম এখানে রয়েছে আমাকে আবার এই সার্কিটটি ক্যামেরার বিপরীতে দেখাতে দিন এবং আমাকে কিছুটা জুম করতে দিন আসুন আমরা এই বোর্ডে থাকা সমস্ত বিভিন্ন উপাদানগুলি কী কী তা দেখতে কিছুটা জুম করে দেখি আপনি দেখতে পারেন যে এই বিশাল আকারের চিপটি এখানে আরও কিছুটা কাছাকাছি চলে আসুন সুতরাং এখানে এই বড় চিপটি হল মাইক্রো কন্ট্রোলার এটি এমএসপি 430 সুতরাং আমাকে এটি আপনার জন্য লিখতে দিন সুতরাং আমাদের আগ্রহের মাইক্রো কন্ট্রোলারটি হল এমএসপি 430 এফ 5438 এ প্যাকেজিংয়ের তথ্য দেখুন এটি কিউএফপি প্যাকেজ কিউএফএন নয় এটি হল কোয়াড ফ্ল্যাট প্যাকেজ এই চিপটি এখানে রয়েছে আপনি এখানে এই যে সিস্টেমটি দেখছেন এটি সত্যই একটি রেডিও মডিউল যাকে সি সি 3000 বলা হয় কোন কারণে এই রেডিও মডিউলটি আমাদের কিছুটা সমস্যা দিয়েছে আমরা এই রেডিও মডিউলের সাথে সংযুক্ত ইন্টারফেসটির ব্যাপারে আলাদাভাবে আলোচনা করব সুতরাং আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে এই পরিকল্পিত ক্যাপচারটি সম্পূর্ণ করতে আমি এমএসপি 430 কে এইভাবে লিখব এবং আমি এসপিআই বাসের মাধ্যমে সি সি 3000 কে এইভাবে সংযোগ করব এবং এটি এখানে রেডিও মডিউল যার সাথে সিটি এবং পিটি সংযুক্ত রয়েছে সুতরাং এটি হল এমএসপি আমাদের এই বোর্ডে আর কী করার আছে স্পষ্টতই এটিতে পাওয়ার প্রদান করতে হবে সুতরাং আপনার একটি রেকটিফায়ার চিপ দরকার সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এটি রেকটিফায়ার চিপ তবে এখানে এসি ইনপুটটি স্টেপিং ডাউন করে যথাযথভাবে প্রয়োগ করা হয় এখানে একটি এলডিও রয়েছে এখানে এলডিওর ক্যাপাসিটর গুলি Cin এবং Cout রয়েছে আমি এটা আপনার জন্য ধরে রেখেছি এবং অন্য কি রয়েছে সুতরাং এই দুটি চ্যানেল ইনপুট যার শক্তি পর্যবেক্ষণ এই চিপটি করতে পারে যার অর্থ স্পষ্টতই যে এই ইনপুট গুলি এমএসপি 430 তে সরাসরি যেতে পারে না কারণ এটি একটি কন্ট্রোলার এবং এটি একটি মাইক্রোকন্ট্রোলার সিস্টেম ব্যবহার করে সুতরাং আমি আসলে এডিই 7953 দিয়ে এটি প্রতিস্থাপন করছি যা তারপর এমএসপি 430 সাথে সংযুক্ত রয়েছে এবং এই এমএসপি 430 এর সাথে সিসি 3000 সংযুক্ত রয়েছে এবং সিসি 3000 আপনাকে রেডিও সরবরাহ করে এবং এটি একটি এসপিআই মডিউল সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এটি সত্যই সঠিক চিত্র আমরা এই গল্পটি বিকাশ করলে আমরা বুঝতে পারি যে সিটি পিটি কে এনালগ ডিভাইস গুলি থেকে একটি শক্তি মনিটরিং চিপ দিয়ে যেতে হবে এবং আবার এখানে অন্য একটি আই 2 সি এর প্রয়োজনীয়তা রয়েছে এখন যদি আপনাকে অবশ্যই এই মাইক্রোকন্ট্রোলারটি চয়ন করতে বলা হয় তবে আপনাকে এমন কিছু চয়ন করতে হবে যা কমপক্ষে একটি এসপিআই এবং একটি আই 2 সি সাপোর্ট করতে পারে সুতরাং স্পষ্টভাবে এমএসপি 430 এটির জন্য একটি ভাল পছন্দ কারণ এটি এই জিনিসগুলিকে সাপোর্ট করে যেখানে আই 2 সি থাকার পাশাপাশি এসপিআই বাসের ক্ষমতা আছে এবং এই কন্ট্রোলার ও এই শক্তি নিরীক্ষণ চিপটিতে একটি অভ্যন্তরীণ কন্ট্রোলার থাকে যা আপনার জন্য বেশ কয়েকটি জিনিস করতে পারে স্পষ্টতই আপনি যখন আই 2 সি বাস ব্যবহার করে ডেটা সংগ্রহ করতে চান তখন এই এডিই 7953 তে অনেকগুলি রেজিস্টার আছে যা আপনি ক্যালিব্রেশন এর উদ্দেশ্যে কনফিগার করতে হবে সুতরাং আমাদেরকে কোডের সেই অংশটি দেখতে হবে যে এমএসপি 430 যা পছন্দসই কন্ট্রোলার আসলে এডিই 7953 এ কিভাবে আদেশ পাঠাতে সক্ষম হয় এবং কিভাবে শক্তি নিরীক্ষণ চিপের অভ্যন্তরে কয়েকটি রেজিস্টার কনফিগার করে আমি আপনাকে বলেছিলাম যে রেডিও কমিউনিকেশনের জন্য আমাদের চূড়ান্ত ওয়ার্কিং সার্কিটতে দীর্ঘ সময়ের জন্য সিসি 3000 ব্যবহৃত হয়েছিল কিন্তু আমরা এখন ই এস পি 8266 নামক একটি খুব জনপ্রিয় ওয়াই ফাই মডিউল ব্যবহার করছি সুতরাং এই অংশটি সরিয়ে দেওয়া হয়েছিল প্রকৃতপক্ষে এটি সেখানেই থাকবে তবে আপনি এটি ব্যবহার করছেন না অধিগ্রহণ করার পরে এই সমস্ত ডেটা ইউআরট কোডের মাধ্যমে এই মডিউলটিকে দেওয়া হয় এখন আপনি যদি নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন যে আপনি কীভাবে একটি কন্ট্রোলার বেছে নেবেন তবে এটির জন্য একটি আই 2 সি এবং একটি এসপিআই থাকাটাই পর্যাপ্ত না আমাকে একটি ইউআরটও প্রয়োজন ঠিক আছে এখন আপনার পর্যাপ্ত পরিমাণে প্রোগ্রামিং পিনেরও প্রয়োজন যদি আপনি পিন গুলি ব্যবহার করতে আগ্রহী হন যদি আপনি শক্তি নিরীক্ষণ করতে চান এবং আপনি যদি একটি অ্যাকুয়েশন করতে চান তবে সম্ভবত লাইটিং লোড বা রিলে ইত্যাদি নিয়ন্ত্রণ করার জন্য আপনার অবশ্যই অনেকগুলি জিপিআইও লাইন প্রয়োজন হবে সুতরাং বেশ কয়েকটি জিপিআইও পিনও প্রয়োজন সুতরাং আপনাকে এমন একটি কন্ট্রোলার বেছে নিতে হবে যা এই সমস্ত পেরিফেরালকে সাপোর্ট করবে এবং কমিউনিকেশনের জন্য খুব জনপ্রিয় ওয়াই ফাই মডিউল যা সাধারণত ই এস পি 8266 এর মতকে সাপোর্ট করবে এখন আমি এটি বন্ধ করে দিয়েছি কারণ এটি টিআই থেকে বার করা খুব প্রাথমিক মডিউল তারা এই চিপের উন্নত সংস্করণগুলি বার করেছে যদিও আমরা কিছু পরিবর্তন করতে চাইনি কারণ এটি প্রথম আইওটি ওয়াই ফাই মডিউল গুলির মধ্যে একটি এই চিপটি খুব একটা স্থিতিশীল না হওয়ার জন্য আমাদের এটিতে বেশ কয়েকটি প্যাচ প্রয়োগ করতে হয়েছিল যাতে এটি সন্তোষজনকভাবে কাজ করে খুব শিগগিরই এটি হ্যাং হত সুতরাং গেটওয়ে এবং এই ইউনিটের মধ্যে কমিউনিকেশনের প্রায়শই বাগি পরিস্থিতি ছিল সুতরাং আমাদের অন্য একটি জনপ্রিয় মডিউলে স্থানান্তরিত করতে হয়েছিল এবং প্রকৃতপক্ষে এটি একটি খুব জনপ্রিয় আইওটি ওয়াই ফাই মডিউল যা আমরা চেষ্টা করব এবং দেখব আমরা কিছুটা সময় ব্যয় করতে পারি আসলে জুহাইব কমিউনিকেশনের জন্য এবং এই ওয়াই ফাই মডিউলটি টিউন করার জন্য যথেষ্ট সময় ব্যয় করেছে মূলত এই ওয়াই ফাই মডিউলটি ওয়াই ফাই ডিরেক্ট যা ওয়াই ফাই পিয়ার টু পিয়ার এবং ওয়াই ফাই হটস্পট অ্যাক্সেস পয়েন্টের মতো উভয়ের সাপোর্ট করে সুতরাং এটি একটি খুব জনপ্রিয় যা আমাদের প্রায় 200 টাকার বিনিময়ে পাওয়া যায় এটি আমরা কিনতে পারা উচিত এবং এটি একটি চীনা প্রডাক্ট যা সম্ভবত শেনজান থেকে আসে এবং খুব জনপ্রিয় মডিউল তবে স্থানীয়ভাবে পাওয়া যায় সুতরাং যে কেউ এটি সহজেই ব্যবহার করতে পারে সুতরাং সংক্ষেপে এটি হল হার্ডওয়্যারটি এই মডিউলটির সফ্টওয়্যার আর্কিটেকচারের কয়েকটি ভাল দিকগুলো আমরা দ্রুত দেখে নেব যা আপনাকে আইওটি প্রডাক্টস বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য কীভাবে তৈরি করতে পারবেন তার একটি অনুভূতি দেবে এক্ষেত্রে এটা এনার্জি মনিটরিং হার্ডওয়ারের সাথে জড়িত ঠিক আছে সুতরাং আপনি দেখতে পারেন যে আপনাকে এই এমএসপি 430 প্রোগ্রাম করতে হবে সুতরাং আপনার একটি জেট্যাগ পোর্ট দরকার আমরা এই টুলটি ব্যবহার করব যার নাম আইএআর ওয়ার্কবেঞ্চ এটি একটি শক্তিশালী সফটওয়্যার এনভায়রনমেন্ট যার অধীনে এমএসপির 430 জন্য কোড বিকাশ করতে পারা যায় বিভিন্ন টার্গেট পাওয়া যায় এবং আমাদের জন্য টার্গেট প্রসেসর হিসাবে এমএসপি 430 বেছে নিয়েছি এবং এটি উপলব্ধ আছে সুতরাং আমরা সমস্ত কোড বিকাশের জন্য আইএআর ওয়ার্ক বেঞ্চ ব্যবহার করেছি যা একটি অংশ এরপরে আপনার যা দরকার তা হল একটি অ্যান্ড্রয়েড অ্যাপ যার মাধ্যমে ব্যবহারকারীরা ফোন ধরতে সক্ষম হবে এবং তাদের ডেটা পেতে পারবে কেবল ডেটা পাওয়া না তারা তাদের ঘরের ডিভাইস গুলিও ঠিকঠাক ভাবে কনফিগার করতে পারবে কারণ আমরা উল্লেখ করেছিলাম যে সেখানে 2 টি সিটি চ্যানেল আছে এবং 2 টি বাড়ির লোড সংযুক্ত করা যেতে পারে একটি ওয়াশিং মেশিন হতে পারে এবং অন্যটি আমাদের রান্নাঘরের একটি উদাহরণ হতে পারে যেমন একটি হতে পারে মিক্সার মানে মিক্সার গ্রাইন্ডার এবং অন্যটি একটি রেফ্রিজারেটর হতে পারে একে আমি সাধারণভাবে ফ্রিজ বলবো এই দুটি সিস্টেমই আপনি নিরীক্ষণ করতে চাইছেন এবং আপনি আসলে কনফিগার করতে চাইছেন এবং ধরা যাক এটি হল মিক্সার এর জুল জটার এবং ফ্রিজ সিস্টেমটি যা আমার কাছে রয়েছে আমার কাছে এটি একটি সম্পূর্ণ সিস্টেম আছে যা আমি এনসার্কুলেট করে নিচ্ছি এবং বলব এই হার্ডওয়্যারটি মিক্সার এবং ফ্রিজের জন্য আপনি সঠিকভাবে কনফিগার করতে চান সুতরাং এগুলি সমস্তই আপনার সাধারণ ব্যবহারকারী হিসাবে একটি সহজ অ্যান্ড্রয়েড অ্যাপ্ ব্যবহার করতে সক্ষম হওয়া উচিত এবং সেই অ্যান্ড্রয়েড অ্যাপটি আপনার পক্ষে যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি হওয়া উচিত এবং সেই ওয়াই ফাই মডিউলটির মাধ্যমে সেই আদেশগুলি কনফিগার যোগ্য হওয়া উচিত সুতরাং অন্য কথায় ওয়াই ফাই অর্থাৎ স্মার্টফোনটি যার সাথে একটি ওয়াই ফাই রয়েছে সেগুলি সংযুক্ত ডিভাইসগুলিকে কনফিগার করতে ব্যবহার করা যেতে পারে সুতরাং এটি খুব ভালো এটি আপনার আইওটি প্রডাক্ট গুলি তৈরি করার জন্য অন্য একটি প্রয়োজন সুতরাং আসুন আমরা দেখে নিই যে এটি কিভাবে কাজ করে এই অ্যান্ড্রয়েড অ্যাপ্ অর্থাৎ জুল জটার অ্যান্ড্রয়েড অ্যাপ্ কীভাবে কাজ করে সুতরাং আসুন আমরা এটা দেখি এবং এটিতে আপনি ক্লিক করুন আপনি দেখতে পাবেন যে যেন ল্যাবস জুল জটার অ্যাপটি খুলছে তিনটি সম্ভাব্য কনফিগারেশন রয়েছে এখানে তিনটি সম্ভাব্য বিকল্প রয়েছে এটির ডিফল্ট কনফিগারেশনে রেখে দিন এবং ডেটা সংগ্রহ করুন এবং সম্ভবত ডেটা দেখুন সুতরাং ডেটা ভিজ্যুয়ালাইজ করুন চলুন আমরা ডেটা কনফিগার করি এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে ওয়াই ফাই নামটি চান তা নির্দিষ্ট করতে পারেন নীচে গিয়ে আপনি যেই ওয়াই ফাই নামটি চয়ন করতে চান সেটা সংযোগ করতে পারেন এবং আমরা আইআইএসসিওয়্যালান বেছে নিচ্ছি আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন আপনি সেখানে স্যাম্পলিং সেট করতে পারেন পাসওয়ার্ড সেট করতে পারেন এবং তারপরে আপনি এক মিনিটের মধ্যে কতগুলি স্যাম্পল প্রয়োজন তা সেট করতে পারেন ধরা যাক আপনাকে প্রতি 20 সেকেন্ডে একটি স্যাম্পল দরকার হয় আপনি চিপ গুলি যে পরামিতিগুলি পর্যবেক্ষণ করতে পারে সমস্তটির একটি নমুনা পাবেন অর্থাৎ আপনি একটি নমুনা পেয়ে যাবেন 20 সেকেন্ডে এবং তিনটি পাবেন 1 মিনিটে সুতরাং 1 মিনিটের মধ্যে আপনি আইআরএমএস ভিআরএমএস পাওয়ার ফ্যাক্টরের তারপরে গড় অর্থাৎ পিক পাওয়ার এবং অন্যান্য সম্পর্কিত পরামিতির 3 টি নমুনা পাবেন এবং তারপরে আপনি যে দুটি ডিভাইস সংযোগ করতে চান তার নাম দিতে পারবেন আপনার একটি ডিভাইস হয়েছে রেফ্রিজারেটর এবং অন্যটি টিভি যা আপনি কনফিগার করতে চান এবং ধরা যাক আমাদের মাইক্রোওয়েভ ওভেন বা একটি মিক্সার হতে পারে সুতরাং মাইক্রোওয়েভ ওভেন এবং মিক্সার গ্রাইন্ডার গুলি সাধারণতঃ রান্নাঘরের অভ্যন্তরে থাকে সুতরাং আপনি কেবল সমস্ত টাইপ করুন এবং তারপরে কেবল কনফিগার বোতামটি টিপুন এটি কনফিগার করে তারপরে সিস্টেমের সাথে সংযোগ স্থাপন করে এবং প্রয়োজনীয়ভাবে এই সমস্ত পরামিতিগুলিকে জুল জটার হার্ডওয়ারে পাস করে সুতরাং চলুন আমরা ফিরে যায় এবং আমাদের আইআরএমএস ভিআরএমএস আউটপুট পাওয়ার পাওয়ার ফ্যাক্টরের এবং আরও অনেক কিছু পাওয়ার জন্য আমাদের এই জুল জটারের সাথে কীভাবে কাজ করা উচিত তা দেখি পুরো জুল জটারের মূল অংশটি হল এই এ ডি ই 7953 বলা চিপটি আপনি দেখতে পাচ্ছেন এটি একটি একক ফেজ মাল্টিফাংশন মিটারিং আইসি IC এবং এটির বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এটির একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে আপনি যদি সঠিকভাবে ডেটা শিট মেনে চলেন তাহলে অ্যাক্টিভ এবং রিএক্টিভ শক্তি পরিমাপে এটির 01 শতাংশ চেয়ে কম ত্রুটি রয়েছে আপনাকে রেজিস্টার গুলি ক্যালিব্রেট করতে হবে আপনাকে স্ট্যান্ডার্ড সরঞ্জামগুলির সাহায্যে সরঞ্জামগুলি ক্যালিব্রেট করতে হবে আপনি যদি জুল জটারের কেবলমাত্র স্ট্যান্ডার্ড সরঞ্জাম দিয়ে ক্যালিব্রেট করতে পারেন তবেই এটি আপনাকে 01 শতাংশ ত্রুটির আশ্বাস দিতে পারে এটি আরও বলেছে যে তাত্ক্ষণিক আই আরএমএস পরিমাপে 02 শতাংশ বা 02 শতাংশেরও কম ত্রুটি সম্ভব এটার অর্থ হল যে সর্বদা আপনি যখন সিস্টেমটি বুট করেন তখন আপনি সঠিকভাবে ক্যালিব্রেট করেছেন আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আইসিটি সঠিকভাবে ক্যালিব্রেট করেছেন এটির সমস্ত অপারেশনের জন্য তার ব্যান্ডউইথ হয়েছে 123 কিলোহার্টজ এবং আপনি কারেন্টের পরিমাপের জন্য অবশ্যই কারেন্টের সঠিক পরিমাপের জন্য রোগোগস্কি কয়েল সেন্সর হিসাবে পরিচিত সহ বিভিন্ন ধরণের সেন্সর ব্যবহার করতে পারেন এর অর্থ হল অতিরিক্ত হার্ডওয়ারের টুকরোর প্রয়োজন হয় তবে এটি পয়েন্টের বাইরে রয়েছে আসুন এখন আমরা একটি গুরুত্বপূর্ণ অংশে যাই যা এই আইসির রেজিস্টার সেটিংস আমি আপনাকে এই ডাটাশীট আইআরকিউস্টাটা নামক একটি রেজিস্ট্রারের দিকে ইঙ্গিত করতে চাই এখন একবার আইআরকিউস্টাটা সম্পর্কে কী বলা আছে তা দেখুন একবার স্টার্টআপ সিকোয়েন্সটি সম্পূর্ণ হয়ে গেলে এবং এডিই 7953 একটি কন্ট্রোলারের বা মাইক্রোকন্ট্রোলারের কাছ থেকে কমিউনিকেশন পেতে প্রস্তুত হলে আইআরকিউস্টাটা রেজিস্টারের রিসেট ফ্ল্যাগটি সেট হয়ে যায় ঠিক আছে আইআরকিউ পিনে একটি বাহ্যিক ইন্টারাপ্ট ট্রিগার করা হয় রিসেট ইন্টারাপ্ট গতানুগতিক ভাবে সক্ষম করা হয় এবং এটি অক্ষম করা যায় না তাই হার্ডওয়্যার বা সফ্টওয়্যার রিসেটের পরে পাওয়ার আপ পদ্ধতি শেষে সর্বদা একটি বাহ্যিক ইন্টারাপ্ট ট্রিগার হয় এই কোডটিতে আইআরকিউস্টাটা এই রেজিস্টারের সেটিংটি আসলে কোথায় সক্ষম করা হয়েছে আমি আপনাকে দেখাব সুতরাং আসুন আমরা কোডের সেই অংশে যাই যেখানে আপনি এটি আইএআর ওয়ার্কবেঞ্চ আইডিই দেখতে পাচ্ছেন আমাদের প্রয়োজন অনুসারে আকার বাড়িয়ে দিচ্ছি যাতে আপনি আরও স্পষ্টভাবে দেখতে সক্ষম হবেন আমি মনে করি এটি আমাদের অল্প দেখানো উচিত সুতরাং আপনি সেখানে আছেন অতএব আপনি দেখতে পাচ্ছেন যে আইআরকিউস্টাটা রেজিস্টার এসপিআই রেজিষ্টারটি কারেন্ট চ্যানেল থেকে এডিই 7953 আইআরকিউ স্ট্যাটাসের জন্য 32 বিট রিড করে ঠিক আছে আমরা আগেও আলোচনা করেছিলাম যে সেখানে দুটি চ্যানেল রয়েছে আইআরকিউস্টাটা এ এবং আইআরকিউস্টাটা বি সম্ভবত দ্বিতীয়টি থেকে সুতরাং এইভাবে আপনি কোনও রেজিস্টার সেটিং অথবা কনফিগার করতে পারেন আমাকে এখন অন্য গুরুত্বপূর্ণ রেজিস্টার গুলি সম্পর্কে বলতে দিন এবং তার জন্যে ডেটাসিটটি এ ফিরে যায় সুতরাং আমরা এখানে কী করার চেষ্টা করছি আপনাকে ডেটাসিটটি পড়তে হবে এবং সোর্স কোডে এটি প্রয়োগ করতে হবে যা এখানে মূল বিষয় অন্যান্য সম্ভাব্য রেজিস্টার সেটিং গুলির মধ্যে এখন আমরা আইআরএমএসএ টা দেখব এখানে আইআরএমএসেরএ রেজিস্টারটি বলছে যে এটি কারেন্ট চ্যানেল এ এবং কারেন্ট চ্যানেল চ্যানেল বি এর জন্য উপলব্ধ 24 বিট আনসাইনড আরএমএস পরিমাপ সঞ্চিত মানগুলি ব্যবহার করতে হবে আসুন এখন আমরা এটা দেখি সুতরাং এই উভয় রেজিস্টার 699 কিলোহার্টজ হারে আপডেট করা হয় এখানে কারেন্ট চ্যানেল এ এবং কারেন্ট চ্যানেল বি তে সম্পূর্ণ স্কেল চ্যানেল ইনপুট সহ আপডেট করা হয় আইআরএমএসএ এবং আইআরএমএসবি রেজিস্টার গুলি পড়ে কিছু প্রত্যাশিত মান পাওয়া যাবে এখন আসুন আমরা ফিরে যাই এবং সোর্স কোডে ঠিক কীভাবে এটি করা হয় তা দেখি আপনি ফিরে যান এবং এখানে দেখতে পারেন যে এসপিআই আইআরএমএসএর জন্য 32 বিট পড়েছে কারেন্ট চ্যানেল এ থেকে আইআরএমএসটির কারেন্ট মান পড়েছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন ডেটা আন্ডারস্কোর কারেন্ট ইকুয়াল টু এসপিআই আন্ডারস্কোর রেজিস্টার আন্ডারস্কোর 32 এডিই 7953 আন্ডারস্কোর আইআরএমএসএ data current SPI REGRD 32ADE7953 IRMSA ঠিক আছে সুতরাং আপনি যদি এটি করেন তবে আপনি আসলে আইআরএমএসএ রেজিস্টারটি পড়ছেন এটি একটি 32 বিট রেজিস্টার এবং এই 32 বিট রেজিস্টারটি পড়া হচ্ছে একইভাবে আপনি আইআরএমএসবি সম্পর্কেও কথা বলতে পারেন আসুন এবং আইআরকিউইএনএ দেখুন আসুন আমরা আইআরকিউইএনএ ব্যাপারে জানি এবং আসুন দেখি যে এটি আসলে কী করে এটি আইআরকিউইএনএ ঠিক আছে সুতরাং এই ইন্টারাপ্ট গুলি গতানুগতিক ভাবে অক্ষম করা হয় এবং আইআরকিউইএনএ রেজিস্ট্রারে এ ই এইচ এফ এ এবং এ ই ও এফ এ বিটস দ্বারা সক্ষম করা যায় এটি একটি মাল্টিবিট রেজিস্টার যার প্রতিটি বিট পজিশনের জন্য একটি নাম রয়েছে এ ই এইচ এফ এ এবং এ ই ও এফ এ হল এই আইআরকিউইএনএ রেজিস্ট্রারের দুটি বিট পজিশন ঠিক আছে এবং সেই ঠিকানাটি কারেন্ট চ্যানেল এ এবং কারেন্ট চ্যানেলের বি এর জন্য উল্লেখ করা হয়েছে আসুন ফিরে যাই এবং সোর্স কোডে আইআরকিউইএনএ এবং আইআরকিউইএনবি দেখি আপনি এখানে দেখতে পারেন যে এসপিআই আন্ডারস্কোর রাইট আন্ডারস্কোর 32 এডিই 7953 আন্ডারস্কোর আইআরকিউইএনএ SPI WRITE 32ADE7953 IRQENA এবং আইআরকিউইএনবি সুতরাং এখানে বড় সংক্ষিপ্তসারটি হল আপনাকে ডাটাশিটটি দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনার কোডটি একটি উপযুক্ত পদ্ধতিতে লিখতে হবে এবং আপনার কোডটি ডিবাগ করতে হবে আমাকে এখানে উপরে বাম দিকে দেখাতে দিন যা বলে যে এই ডিবাগারটি যা আমরা সফ্টওয়্যার এনভায়রনমেন্ট টুলটি ব্যবহার করছি তা আসলে এমএসবি 430 এর জন্য আইএআর এম্বেডড ওয়ার্কবেঞ্চ আইডিই আপনার সমস্যাটি এখানেই শেষ হয় না তবে আপনাকে সঠিক মানের জন্য এবং ডেটাসিটের প্রয়োজনীয়তাগুলি পূরণ করার চেষ্টা করতে হবে আপনাকে কিছু রেজিস্টার ক্যালিব্রেশন ও করতে হবে এটি আবার অন্য নথি এখন আসুন এবং সেই নথিটি খুলি এবং নথির এই প্রারম্ভিক অংশটি পড়ি এটি এডিই 7953 এর উপর ভিত্তি করে তৈরি সিঙ্গেল ফেজ শক্তি মিটারটি ক্যালিব্রেট করা কথা বলছে এটি সহজভাবে যা বলেছে তা হল অ্যাপ্লিকেশন নোটে এডিই 7953 কিভাবে ক্যালিব্রেট করতে হবে এটা প্রতিটি ধ্রুবককে কীভাবে গণনা করতে হবে তার সমীকরণ ও উদাহরণ সহ ক্যালিব্রেশন পদ্ধতি সম্পর্কে বিশদ ভাবে বর্ণনা করে এডিই 7953 একটি উচ্চ নির্ভুলতা সম্পন্ন সিঙ্গেল ফেজ মিটারিং আইসি যা ফেজ কারেন্ট এবং নিউট্রাল কারেন্ট উভয় প্রবাহকে একই সাথে পরিমাপ করার অনুমতি দেয় এটি অ্যাক্টিভ রিএকটিভ এবং অ্যাপারেন্ট শক্তি সহ কারেন্ট এবং ভোল্টেজ আরএমএস রিডিং সহ বিভিন্ন শক্তি পরিমাপ সরবরাহ করে নো লোড রিভার্স শক্তি এবং ডিরেক্ট পাওয়ার ফ্যাক্টর পরিমাপ সহ বিভিন্ন পাওয়ার মানের বৈশিষ্ট্যগুলিও সঠিক সরবরাহ করা হয় আপনি যদি এই নথি তে যান এবং ব্রাউজ করেন তবে নীচে আপনাকে কী কী ক্যালিব্রেট করতে হবে সেগুলো দেখতে পাবেন গেইন ক্যালিব্রেশন ফেজ ক্যালিব্রেশন এবং অফসেট ক্যালিব্রেশন এখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং গেইন ক্যালিব্রেশন সর্বদা প্রয়োজন ফেজ ক্যালিব্রেশন যখন আমরা সিটি ব্যবহার করি তখন আমাদের এটি প্রায়শই প্রয়োজন এবং শান্ট ব্যবহার করার সময় এটি সর্বদা প্রয়োজন হয় না অফসেট ক্যালিব্রেশন সম্ভবত যখন বড় গতিশীল পরিসরের উপর উচ্চ নির্ভুলতার সন্ধান করা হয় এটি প্রায়শই প্রয়োজন হয় এটি অন্যান্য সমস্ত মিটার ডিজাইনের জন্য সাধারণত প্রয়োজন হয় না সুতরাং একটি দৃষ্টিকোণ থেকে অফসেট ক্যালিব্রেশন এতটা সংকটপূর্ণ নাও হতে পারে আপনি যখন প্লাগেবল লোডগুলি স্মার্ট বাড়িতে পরিমাপ করছেন তবে গেইন ফেজ ক্যালিব্রেশন অবশ্যই আপনার করতে হবে আসুন এখন ফিরে যাই এবং সোর্স কোডটি দেখুন এবং সোর্স কোডে সম্পন্ন করা এই ক্যালিব্রেশন রেজিস্টারগুলি দেখুন আসুন আমরা গেইন ক্যালিব্রেশন দিয়ে শুরু করি সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আই ক্যালিব্রেশন ভি ক্যালিব্রেশন সমস্ত গেইন ক্যালিব্রেশনের অংশ আই ক্যালিব্রেশনটির একটি সংখ্যা আছে যা আপনাকে রেজিস্টারের মধ্যে প্রাইম করতে হবে ভি ক্যালিব্রেশনটিরও একটি সংখ্যাও রয়েছে এবং এই দুটি সংখ্যা আসলে অন্য একটি ডেটাশিট থেকে পাওয়া যায় যা আমরা দেখেছিলাম এবং এগুলি এখানে কনফিগার করা আছে সুতরাং গেইন ক্যালিব্রেশন ফেজ ক্যালিব্রেশন গুরুত্বপূর্ণ এবং সেগুলি করতে হবে আমি আপনাকে একটি খুব উত্তেজনাপূর্ণ চিপের সাথে পরিচয় করিয়ে দিই যাকে ইএসপি 8266 ইএক্স বলা হয় এবং এটি আমাদের জুল জটার হার্ডওয়ারটিতে আমরা যে ওয়াই ফাই মডিউলটি ব্যবহার করেছি সেখানে ব্যবহার হচ্ছে বিদ্যমান CC 3000 সিসি 3000 ওয়াই ফাই মডিউলটি ত্রুটিপূর্ণ ছিল এবং অন্যান্য অনেক ইস্যু ছিল তাই তাকে বাইপাস করা হয়েছে এই ইএসপি 8266 আসলে সম্পূর্ণ টি সি পিআই পি TCPIP স্ট্যাক এম্বেডড স্ট্যাক এটিতে চলছে এবং এই চিপের কয়েকটি ভাল বৈশিষ্ট্য হল এটি স্ট্যান্ডার্ড ওয়াই ফাই প্রোটোকল 80211 এর অনেকগুলো সংস্করণ যেমন বি জি ই সমর্থন করে এটি ওয়াই ফাই ডিরেক্ট পিয়ার টু পিয়ারকে সমর্থন করে এটি পিয়ার টু পিয়ার আবিষ্কার করে এই পিয়ার টু পিয়ার মোডে এটি গ্রুপের মালিক হিসাবে বা গ্রুপ ক্লায়েন্ট হিসাবে থাকতে পারে এটি একটি পরিকাঠামো মোডে কাজ করতে পারে এটি অ্যাক্সেস পয়েন্ট হিসাবে কনফিগার করা যায় এবং এতে সুন্দর সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে যেমন সিসিএমপি সিবিসি ম্যাক টিকিউ সিআরসি যার অর্থ এটি একটি এম্বেডড চিপ এবং এম্বেড মডিউল যার মধ্যে খুব শক্তিশালী সমস্ত সুরক্ষা বৈশিষ্ট্য এম্বেডেড নেট রয়েছে এবং এটিতে আমি যেমন উল্লেখ করেছি যে এটির মধ্যে একটি টিসিপি আইপি TCPIP স্ট্যাক চালু রয়েছে এটি কেবলমাত্র পিয়ার টু পিয়ার ওয়াই ফাই ডিরেক্ট অ্যাক্সেস পয়েন্ট হিসাবেই কাজ করে না তবে এটি পরিসীমা সম্প্রসারণের উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে যা মূলত রিপিটার এর কার্যকারিতা সুতরাং এই মডিউলটিতে অনেক গুলি সুন্দর বৈশিষ্ট্য আছে যাইহোক অন্যদিকে যাওয়ার আগে আমরা আগে এটি দেখি আসুন আমরা আর এক্স সংবেদনশীলতা রিসিভার সংবেদনশীলতাটি দেখি এটি নীচে নেমে বি এর জন্য বিয়োগ 91 ডিবিএম হয়ে গেছে এটি জি এর জন্য বিয়োগ 75 ডিবিএম হয়ে গেছে এবং এন এর জন্য বিয়োগ 72 ডিবিএম হয়েছে সুতরাং এটি এই ভোল্টেজ পরিসরে অর্থাৎ অপারেটিং ভোল্টেজ পরিসীমাটি যা 25 থেকে 36 পর্যন্ত খুব ভালো কাজ করে সুতরাং মূলত আমি যেমনটি উল্লেখ করেছি যে এটি এমবেডেড টিসিপি আইপি স্ট্যাকের TCPIP stack সমর্থন করে এটি মূলত আইপিভি 4 সমর্থন করে সুতরাং এটি সম্ভবত এই ব্যবস্থার একটি সীমাবদ্ধতা এবং আইপিভি 6 স্ট্যাক সহ আরও নতুন মডিউল গুলি আগমন আশা করা যায় দুর্দান্ত অ্যাপ্লিকেশন গুলি সম্ভব যেমন হোম স্মার্ট প্লাগস ও লাইট জাল নেটওয়ার্ক বাচ্চা মনিটর আইপি ক্যামেরা সেন্সর নেটওয়ার্ক গুলি এবং আরও অনেক কিছু বেশ কয়েকটি অ্যাপ্লিকেশনের জন্য সত্যই এটি একটি ভাল ওয়াই ফাই আইওটি মডিউল এই খুব আকর্ষণীয় ইএসপি 8266 ওয়াই ফাই মডিউলটির জন্য অনেকগুলি ইউটিউব ভিডিও উপলব্ধ রয়েছে যাইহোক আপনি যদি এটি জুল জটার প্রোটোটাইপ হার্ডওয়ারটিতে আমরা যা করেছি তার কাঠামোর মধ্যে রাখেন তাহলে আমরা এখন অন্য এক ধরণের আইডিই কাঠামোর ব্যাপারে জানতে পারি এবং আমি এই পর্দার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যা মূলত আরডুইনো আইডিই সম্পর্কে আলোচনা করে ঠিক আছে সুতরাং এটাই অতএব এখন আপনি সমস্ত এডিই কনফিগারেশন দেখতে পাবেন যা আমরা এর আগে আইডিই ব্যবহার করেছিলাম আমরা কনফিগারেশনের জন্য আইএআর ওয়ার্ক বেঞ্চ ব্যবহার করেছিলাম এবং কেবল মাত্র ওয়াই ফাই চিপ কনফিগার করার উদ্দেশ্যে আমাদেরকে আরডুনো আইডিইতে স্থানান্তরিত করতে হয়েছিল এখন এখানে আকর্ষণীয় কিছু আছে যা আমরা এই চিপটি কনফিগার করেছি এবং এর শক্তিটি ব্যবহার করার চেষ্টা করছি আপনি যদি জুল জটার টিকে কোল্ড স্টার্ট করে থাকেন তবে আমি আপনাকে উল্লেখ করেছি যে বেশ কয়েকটি পরামিতি সঠিকভাবে কনফিগার করার জন্য আমাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্ প্রয়োজন ঠিক আছে এবং এর মূল অর্থ হল আপনি সফট এপি মোডে রয়েছেন এই ইএসপি মডিউলটি সফট এপি মোডে রয়েছে এবং ব্যবহারকারীরা আগ্রহের প্যারামিটার গুলি টাইপ করতে পারবেন যেমন ডিভাইসের নাম স্যাম্পলিং হার ইত্যাদি এবং আপনি এই ইএসপিটি হটস্পট সফট এপি মোডে ব্যবহার করতে পারবেন কনফিগারেশন শেষ হওয়ার সাথে সাথেই জুল জটার মডিউলটি আপনি আপনার বাড়ির গেটওয়েতে সংযোগ করতে পারবেন আপনার বাড়ির গেটওয়ে অ্যাক্সেস পয়েন্টটিতে সংযুক্ত করতে পারবেন অন্য কথায় আপনি খুব নির্বিঘ্নে সফট এপি মোড এবং ক্লায়েন্টের মধ্যে স্থানান্তর করতে পারেন আমি কেবল আপনাকে সেই কোডের টুকরোটি যা আমাদের ল্যাবটিতে বিকশিত হয়েছে তা দেখাতে চাই যা আপনাকে দুটির মধ্যে স্থানান্তর করতে দেয় আসুন প্রথমে স্ক্রিনটি প্রসারিত করি যাতে মোডের দিক থেকে আমরা কিছুটা স্পষ্টতা পেতে পারি যা আমরা দেখতে চাই যে এটি সফট এপি এবং একটি ক্লায়েন্ট হিসাবে রয়েছে যদি আপনি সেই সেটিংটি দেখেন যা হাইলাইট করা অংশে চিহ্নিত রয়েছে যেখানে ওয়াই ফাই ডট সফট এপি রয়েছে আপনাকে পরিষ্কারভাবে দেখাতে সক্ষম হচ্ছি না তবে এটাকে যদি প্রসারিত করা যায় তাহলে আমরা দেখতে পাই এটাকে অ্যাক্সেস পয়েন্ট হিসাবে কনফিগারেশন করা হয়েছে এটি আসলে ওয়াই ফাই সফট এপি হিসাবে কনফিগার করা হচ্ছে সুতরাং এটি এমন মোড যা ব্যবহারকারীগণ তাদের সমস্ত পরামিতি গুলি এন্ড ইউজারের দৃষ্টিকোণ থেকে পূরণ করতে পারে তবে এটি ক্লায়েন্টের উদ্দেশ্যেও কনফিগার করা যেতে পারে এবং সেই অংশটি সম্ভবত অন্য এক পদ্ধতি যা ল্যাবে বিকশিত হয়েছে এবং এই পদ্ধতি দিয়ে ওয়াই ফাই অ্যাক্সেস পয়েন্টের সাথে সংযোগ স্থাপন করা হয়েছে আপনি এটা এখানে দেখতে পাচ্ছেন এটিকে ভয়েড ওয়াই ফাই বলা হয় এবং তারপরে এই বিশেষ জিনিসটি সম্ভবত আপনার বাড়ীতে ঘোষিত এসএসআইডিটির সাথে সংযোগ স্থাপন করে সুতরাং এটি বেশ কয়েকটি অ্যাপ্লিকেশনের জন্য খুব শক্তিশালী আকর্ষণীয় আইওটি চিপ বা ওয়াই ফাই চিপ